নমস্কার সুতরাং শেষ শ্রেণিতে আমরা কনভলিউশন ইন্টিগ্রাল সম্পর্কে আলোচনা করছিলাম এবং আমরা কনভলিউশন ইন্টিগ্রালের গণনা গ্রাফিকাল পদ্ধতির সাহায্যে শুরু করেছি সুতরাং আমরা গতকালের ক্লাস থেকে আমাদের আলোচনা চালিয়ে যাব আসুন আমরা কনভলিউশন ইন্টিগ্রাল সম্পর্কে যা আলোচনা করেছি তা পুনরায় সংশোধন করি আমরা আলোচনা করেছি যে কনভলিউশন নোটিজিং কিন্তু হোল্ডিং হোল্ডিং এর অর্থ আমরা কোনও একটি ফাংশনের আয়না চিত্রটি গ্রহণ করি যা কনভলিউশন ইন্টিগ্রালের অংশ হবে এবং তারপরে দুটি ফাংশনের কনভলিউশনটি কনভলিউশন ইন্টিগ্রালকে অর্জিত হয় যা হিসাবে সংজ্ঞায়িত হয় এই আমরা কনভলিউশন ইন্টিগ্রাল সম্পর্কে আলোচনা এবং তারপরে আমরা প্রতিষ্ঠিত করেছি যে 𝑓1 এবং 𝑓2 এর রূপান্তরটি 𝑓 𝑡 𝑓1 𝑡 as হিসাবে উপস্থাপিত হয়েছে 2 𝑡 সুতরাং f1 f2 সংজ্ঞায়িত করে যে এই দুটি ফাংশন সংশ্লেষিত হচ্ছে এবং আউটপুটটি 𝑦 𝑡 এখন আমরা এটিও প্রতিষ্ঠিত করেছি যে 𝑓1 𝑡 ∗ 𝑓2 𝑡 এর ল্যাপ্লেস রূপান্তরটি কেবল F1 𝑠 𝐹2 𝑠 হিসাবে ফাংশনগুলির ল্যাপলেস রূপান্তরগুলি কেবল গুণ করে গুণ করা যায় এর অর্থ হল সময় ডোমেনে কনভোলশনটি এস ডোমেনে গুণনের সমান এখন আমরা কনভলিউশন ইন্টিগ্রালের মূল্যায়নের গ্রাফিক্যাল পদ্ধতির উপর আমাদের আলোচনা শুরু করেছি এবং আমরা বলেছি যে কনভলিউশন ইন্টিগ্রালকে মূল্যায়নের জন্য গ্রাফিকাল পদ্ধতিতে সাধারণত চারটি ধাপ অন্তর্ভুক্ত থাকে এই চারটি পদক্ষেপটি হল প্রথমে ভাঁজ হল এর অর্থ আমরা একটি ফাংশনের সেই আয়না চিত্রটি অর্ডিনেট অক্ষ সম্পর্কে এই ক্ষেত্রে ℎ 𝜆 বলি সুতরাং আমরা we −𝜆 নামক ফাংশনটি পেয়ে যাব তারপরে দ্বিতীয় পদক্ষেপটি হল স্থানচ্যুতি যেখানে আমরা ℎ −𝜆 দ্বারা স্থানান্তরিত বা বিলম্ব করি যাতে আমরা ফাংশনটি h 𝑡 𝜆 পেতে পারি তৃতীয়টি হল গুণটির অর্থ আমরা ℎ 𝑡 𝜆 এবং অন্য ফাংশন 𝑥 𝜆 এর পণ্যটি পাই এবং তারপরে আমরা অবশেষে প্রদত্ত সময়ের জন্য ইন্টিগ্রেশন পাই 𝑡 𝜆 𝑥 𝜆 0 𝜆 tএর জন্য এবং তারপরে আমরা ফাংশন ℎ এবং এর সমঝোতা পাই 𝑥 এখন এই পদ্ধতির আসুন আমরা একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি আসুন আমরা বলতে পারি যে আমাদের দুটি ফাংশন রয়েছে একটি হল 𝑥1 𝑡 যা চিত্রটিতে প্রদর্শিত হয়েছে এবং 𝑥2 𝑡 এছাড়াও চিত্রের মতো দেখানো হয়েছে যে আমাদের কী করতে হবে তা আমাদের 2 সংকেতগুলির সমঝোতা খুঁজে পেতে হবে যা 𝑥1 𝑡 এবং 𝑥2 𝑡 সুতরাং আমরা যে চারটি পদক্ষেপকে ব্যবহার করেছিলাম তা আমরা অনুসরণ করব এবং 𝑥1 এবং 𝑥2 এর সমঝোতা অনুসন্ধান করার চেষ্টা করব সুতরাং আমাদের প্রথম পদক্ষেপের অংশ হিসাবে কনভলিউশনটি আমরা প্রথমে 𝑥1 𝑡 ভাজ করি যাতে আমরা দেখতে চাই যে এটি কেমন দেখাচ্ছে এবং তারপরে আমরা এবং শেষ অবধি বিভিন্ন মানের জন্য স্থানান্তরিত করব 𝑡 আমরা এখন দুটি ফাংশনকে গুণ করব এবং তারপরে ওভারল্যাপিং কারণগুলির ক্ষেত্র নির্ধারণের জন্য সংহত করব সুতরাং আমরা যা করব আমরা প্রথমে আয়না চিত্রটি নেব তাই 𝑥1 𝑡 এর আয়না চিত্র টি চিত্রের মতো দেখানো হবে এখন এটি 𝑥1 −𝜆 হয়ে যাবে আপনি 𝜆 টিকে অক্ষ হিসাবে গ্রহণ করবেন এখন এর মতো আকৃতির পরিবর্তে এটি আয়না চিত্রে পরিণত হয়েছে এখন আকারটি এটির মতো এবং তারপরে আমরা ফাংশনটি স্থানান্তর করব তাই এখন আপনি যদি এটি 𝑡 দ্বারা স্থানান্তর করেন তবে এটি 𝑡 অক্ষে স্থানান্তরিত হবে এবং এটি এখন 1 থেকে 0 এর পরিবর্তে 𝑡 1 থেকে 𝑡 এর মধ্যে হবে যা এখন মিরর চিত্রটিতে ছিল এটির পরিমাণ 𝑡 1 থেকে 𝑡 এর মধ্যে রয়েছে 𝑡 এখন আপনি যদি এই নির্দিষ্ট ফাংশনটি 𝑥1 𝑡 𝜆 স্থানান্তর করতে শুরু করেন এবং আপনি 𝑥2 𝜆 এর চেয়ে বেশি স্থানান্তরিত করেন কারণ এখানে এটি এখন 𝑥2 𝜆 হয়ে যাবে সুতরাং আমরা এই দুটি সংকেত একই অক্ষরে রেখে দেব তাই কি ঘটবে আপনি এখন t এর বিভিন্ন মানের সাথে এই অবিচ্ছেদ্য স্থানান্তর শুরু করবেন এবং তারপরে আমরা t এর বিভিন্ন মানের ক্ষেত্রে অবিচ্ছেদ্য কি হবে তা আবিষ্কার করব সুতরাং প্রথমে আমরা দেখব যখন 0 𝑡 1 টি এর সর্বাধিক মান এই ক্ষেত্রে এক হবে সুতরাং যখন আপনার 1 t এই মুহুর্তে আসছে তখন এর অর্থ এই যে দুটি ফাংশনের মধ্যে কোনও ওভারল্যাপ থাকবে না তাই আমরা কী বলতে পারি আমরা বলি 𝑥1𝑡 ∗ 𝑥2𝑡 0 0 𝑡 1 এর পরে আসুন 1 𝑡 2 এর জন্য দেখুন এখন কী হবে দুটি সংকেত 1 এবং t এর মধ্যে ওভারল্যাপ হবে তাই আপনি যদি এই ফাংশনটি এখানে আগে স্থানান্তরিত করেন তবে আপনি দেখতে পাবেন যে কিছু সময়ের জন্য 1 এর মধ্যে রয়েছে এবং 𝑡 এই ফাংশনটি ডানদিকে ওভারল্যাপ হবে সুতরাং আপনি এখন যা করতে পারেন হিসাবে কনভলিউশন অবিচ্ছেদ্য হিসাবে এই দুটি ফাংশনটির রূপান্তরকে সংজ্ঞায়িত করতে পারেন এখন আমরা এই সিগন্যালটিকে আরও এগিয়ে নিয়ে যাব এবং এরপরে আমরা দুটি সংকেত 2 𝑡 3 এর কনভলভের মানটি খুঁজে বের করার চেষ্টা করব সুতরাং আপনি যখন 2 𝑡 3 দেখতে পাবেন তখন সম্পূর্ণরূপে ওভারল্যাপিং হয় এবং ওভারল্যাপটি হয় সম্পূর্ণরূপে 𝑡 1 এবং 𝑡 এর মধ্যে কারণ ফাংশন 𝑥1 𝑡 𝜆 𝑡 1 থেকে 𝑡 এর মধ্যে থাকে 𝑡 তো কি হবে পরবর্তী সময় যখন 3 𝑡 4 এর অর্থ এই ফাংশনটির কিছু অংশ 𝑥1 𝑡 𝜆 এর মধ্যে x2 এবং 𝑥1 এর মধ্যে ওভারল্যাপ হবে এবং এই সংকেতগুলি 𝑡 1 এবং 3 এর মধ্যে ওভারল্যাপ হবে এখন সময়ের জন্য 𝑡 4 আপনি দেখতে পাবেন যে এখন সিগন্যালটি ওভারল্যাপিং করছে না তাই আমরা যা বলতে পারি 𝑡 4 এর জন্য 𝑦 𝑡 0 এখন আপনি যদি সমস্ত সমীকরণ একত্রিত করেন তবে আমরা বলতে পারি যে সমঝোতা এখন আপনি যদি যা যা যা প্লট করেন তবে আপনি এটি 1 পর্যন্ত পাবেন এটি 0 এবং তারপরে এটি বাড়ছে কারণ এটি 2𝑡 2 হয় তবে এটি 2 এর সর্বোচ্চ মান সহ একটি ধ্রুবক এবং তারপরে আবার মান 8 2𝑡 এর সাথে হ্রাস পাচ্ছে এবং তারপরে অবশেষে ০ সুতরাং এই ফাংশনটি যা আপনি এখন 𝑦 𝑡 পেয়েছেন তা হল দুটি ফাংশন x1 এবং 𝑥2 উদাহরণস্বরূপ সংজ্ঞায়িত এখন পরের প্রশ্নটি হবে আপনি কীভাবে সার্কিট বিশ্লেষণে কনভলিউশন অবিচ্ছেদ্য ব্যবহার করবেন সুতরাং আসুন আমরা একে অপরের উদাহরণের সাথে দেখতে পারি যে আপনি কীভাবে সার্কিট সমাধানে কনভলিউশন ইন্টিগ্রালটি ব্যবহার করবেন আসুন আমরা একটি আরএল সার্কিট নিয়ে যাই যা নীচের চিত্রটিতে প্রদর্শিত হয়েছে চিত্রটিতে প্রদর্শিত উত্তেজনার কারণে আমরা কোনও সময়ে i0 প্রতিক্রিয়া সন্ধানের জন্য কনভলিউশন ইন্টিগ্রালটি ব্যবহার করব সুতরাং এখন এটি উত্তেজনা যা মান 1 এর সাথে 𝑡 0 এ প্রয়োগ করা হয় এবং এটি 0 এ পরিণত হয় t 2 সুতরাং এখন এই সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে আমাদের অবশ্যই কৌশলটি ব্যবহার করতে হবে যা আমরা আলোচনা করব যে আমরা প্রথমে সার্কিটের h 𝑡 ইউনিট আবেগ প্রতিক্রিয়াটি নির্দেশ করব সুতরাং যখন আমরা ইউনিট প্রবণতা প্রতিক্রিয়াটি ব্যবহার করি তখন আমাদের কী ডোমেইনে সঠিক বিভাগ নীতি প্রয়োগ করে 𝑖0 এর মান খুঁজে পাওয়া যায় তাই আসুন প্রথমে এই সার্কিটটিকে এস ডোমেনে রূপান্তর করি সুতরাং যখন আপনি এস ডোমেইনে রূপান্তর করবেন বর্তমান উত্সটি হয়ে উঠবে 𝐼𝑠 প্রতিরোধ একই থাকবে এবং সূচকটির মান যে 1 H হয় তা s হয়ে যায় এই ক্ষেত্রে এবং কারেন্ট 𝐼0 হয় আমাদের এই নির্দিষ্ট সার্কিটের স্থানান্তর ফাংশনটি খুঁজে পেতে হয় যা 𝐼0 𝐼𝑠 হয় সুতরাং আসুন প্রথমে আসুন 𝐼0 এর মান সন্ধান করার চেষ্টা করি 𝐼0 কিছুই নয় তবে আপনি যদি এখানে কারেন্ট বিভাগ ব্যবহার করেন তাই যখন আপনি বর্তমান বিভাগটির মান ব্যবহার করেন I0 𝐼𝑠S1 সুতরাং এটি আপনি বর্তমান বিভাগের সাহায্যে পাবেন তারপরে আপনি স্থানান্তর কার্যটি খুঁজে পাবেন এখন আপনি যদি উল্টো ল্যাপ্লেস রূপান্তর গ্রহণ করেন 𝐻𝑠 আপনি যা পান তা পান ℎ𝑡 𝑒−𝑡𝑢𝑡 এবং এটি মূলত সার্কিটের আবেগ প্রতিক্রিয়া এখন আসুন কারেন্ট উত্স দেখুন যা হিসাবে দেওয়া হয়েছে 𝑖𝑠𝑡 𝑢𝑡 − 𝑢𝑡 − 2 সুতরাং কেবল এই সময়ের জন্য যা ঘটবে তা হল এক হবে অন্যথায় এটি শূন্য হবে সুতরাং আপনি যখন দুটি ইউনিট পদক্ষেপ ফাংশনে রূপান্তর করেন আপনি এটিকে 𝑢 𝑡 𝑢 𝑡 2 এর মতো উপস্থাপন করবেন কারণ এটি দুই সেকেন্ড দেরিতে দেরি হয়ে গেছে এখন আপনার কাছে রয়েছে আমাদের কী করণীয় তা সার্কিটের অনুপ্রেরণামূলক প্রতিক্রিয়া পেয়েছি কনভলিউশন ইন্টিগ্রালের সাহায্যে আমাদের যে কোনও সময়ে 𝑖0 এর মান খুঁজে পেতে হবে তাই আমরা এখন যা করব আমরা এর সমঝোতা গ্রহণ করব এবং h ফাংশন তাই আমরা যা লিখতে পারি তা পারি ∫𝑡 𝑖 𝜆ℎ𝑡 − 𝜆𝑑𝜆 0 𝑠 সুতরাং আমরা 𝑖𝑠 𝜆 𝑢 𝜆 𝑢 𝜆 2 এর মান রাখব সুতরাং যখন আমরা যখন 𝑒− 𝑡 − 𝜆 দ্বারা গুণ করি তখন এটিই আবার সেই মানটি যা আমরা গণনা করি তাই এখন আমাদের সমাধানের জন্য কনভলিউশন অবিচ্ছেদ্য প্রস্তুত রয়েছে এখন এখানে যদি আপনি এই নির্দিষ্ট অবিচ্ছেদ্যটি দেখতে পান তবে আপনি এই অবিচ্ছেদ্যকে দুটি অংশে ভাগ করতে পারবেন টাইম টির জন্য শূন্য থেকে দুএর মধ্যে এই নির্দিষ্ট মানটি শূন্য হবে কারণ এটি দুটি হবে যখন দুটির চেয়ে বড় হবে সুতরাং সময়ের জন্য টি শূন্য থেকে দুই এর মধ্যে হবে এটি শূন্য হবে অবশেষে আমাদের কেবল এই ইচ্ছার সাথে বাকি থাকবে যা এক এবং e 𝑡 − 𝜆 হয়ে যাবে কারণ এটি u 𝜆 1 শূন্যের চেয়ে বেশি T এর জন্য আপনি যখন সমাধান করবেন তখন আপনি এই 𝑖0t এর মান সময় t শূন্য থেকে দুই হিসাবে 1 𝑒−𝑡 হিসাবে পাবেন এখন সময়ের চেয়ে দুটিরও বেশি এটি যেভাবে সেখানে থাকবে তাই আপনি যখন এই দুটি পদ পৃথক করেন তখন আপনি সহজেই বলতে পারেন যে 𝑢 𝜆 𝑒−𝑡 − 𝜆 এর অবিচ্ছেদ্য কিছুই আমরা আগের ধাপে গণনা করেছি তাই কিছুই নয় আপনি সহজেই মানটিকে 1 𝑒− 𝑡 হিসাবে রাখতে পারেন এবং তারপরে 𝑢 𝜆 2 ফাংশনটি এখন আমরা জানি যে এটির যেমন একটি হিসাবে মান থাকবে যখন সময় t দুই থেকে টিয়ের মধ্যে হয় তাই আমরা পরিবর্তন করব দুটি থেকে টি পর্যন্ত এই মানটি এক হয়ে যাবে এবং তারপরে 𝑒− 𝑡 − 𝜆 𝑑𝜆 এখন আপনি যদি এটি সমাধান করেন এবং সরল করেন তবে আপনি এই নির্দিষ্ট বর্তমানের মান হবেন 𝑒 − 𝑡 𝑒2 1 সুতরাং এই মুহুর্তে বর্তমানটি তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পাচ্ছে তাই আপনাকে যদি এই নির্দিষ্ট সিগন্যালে I টি নাও প্লট করতে বলা হয় তবে সময়ের জন্য শূন্য থেকে দুএকজনের মধ্যে এটি তাত্পর্যপূর্ণভাবে উত্থাপন করছে যাতে আপনার প্রতিক্রিয়াটি এর মতো হবে এবং এর চেয়ে আরও বড় কিছু হবে না দুজনের চেয়ে এই পদটি যে কোনওভাবেই ধ্রুবক তাই প্রতিক্রিয়াটি 𝑒 −t by দ্বারা পরিচালিত হওয়া উচিত দুটির চেয়ে বেশি এটি দ্রুত ক্ষয় হবে তাই দুজনের চেয়ে বেশি সময়ের জন্য আমি কিছু করতে চাই না তা দ্রুত ক্ষয়কারী হবে সুতরাং এটির প্রতিক্রিয়া হবে বর্তমান হিসাবে আমি ইনপুট সিগন্যালের জন্য আবেদন করি না সুতরাং এখন আপনি বুঝতে পারবেন কীভাবে আপনি কনভোলশন ইন্টিগ্রালের সাহায্যে সার্কিটগুলি সমাধান করতে পারেন এখন আসুন নেটওয়ার্ক স্ট্যাবিলিটি নামে আরেকটি ধারণার দিকে এগিয়ে যাই এখানে সার্কিট স্থিতিশীল হয় যদি এর আবেগ প্রতিক্রিয়া সীমাবদ্ধ থাকে মানে h 𝑡 সীমাবদ্ধ মানে রূপান্তরিত হয় যখন t→ ∞ এবং সেন্ট অজস্র ছাড়াই যদি এটি অস্থির হয় t → ∞ সুতরাং গাণিতিক ভাষায় আপনি বলতে পারেন যে সার্কিট স্থিতিশীল থাকে যখন lim 𝑓𝑖𝑛𝑖𝑡𝑒 𝑡→∞ এখন যেহেতু স্থানান্তর ফাংশন 𝐻 𝑠 হল আবেগ প্রতিক্রিয়ার ল্যাপ্লেস রূপান্তর ℎ 𝑡 এটিই আমরা আলোচনা করেছি সুতরাং 𝐻 𝑠 অবশ্যই এই বিশেষের জন্য নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণ করতে হবে সমীকরণ রাখা সুতরাং আমরা জানি যে আমরা সার্কিটের স্থানান্তর ফাংশনটি 𝑁 𝑠 হিসাবে লিখতে পারি 𝐷 𝑠 এটি হল অঙ্ক এবং ডিনোমিনেটর আমরা দেখতে পারি স্থিতির মানদণ্ড অনুসরণ করার জন্য 𝐻 𝑠 সুতরাং যেখানে 𝑁 𝑠 0 এর শিকড়কে make 𝑠 এর জিরো বলা হয় কারণ তারা তৈরি করে 𝐻 𝑠 0 যখন 𝐷 𝑠 0 এর শিকড়কে 𝐻 𝑠 les 𝑠 এর মেরু বলা হয় কারণ তারা 𝐻 𝑠 → ∞ সৃষ্টি করে ∞ 𝐻 এর জিরো এবং মেরুগুলি প্রায়শই 𝑠 সমতলে অবস্থিত 𝑠 এখন শূন্য এবং মেরু চিত্রটিতে প্রদর্শিত হিসাবে often প্রায়শই s প্লেনে অবস্থিত তাই সাধারণত মেরুগুলি বাম অর্ধেক সমতলে থাকত এবং শূন্যগুলি এখানে বা সেখানে যে কোনও অবস্থানের আবহাওয়ায় বা কাল্পনিক অক্ষে থাকতে পারে এখন এখন মানদণ্ডগুলি কী তাই সার্কিটের স্থিতিশীল হওয়ার জন্য দুটি প্রাথমিক প্রয়োজনীয়তা হল প্রথমটি N 𝑠 ডিগ্রি অবশ্যই 𝐷 𝑠 ডিগ্রির চেয়ে কম হওয়া উচিত যদি তা না হয় তবে আপনি উপস্থাপন করলে কি হবে 𝐻𝑠 𝑘𝑛 𝑠𝑛 𝑘𝑛−1 𝑠𝑛−1 ⋯ 𝑘1 𝑠 𝑘0 𝑅𝑠 𝐷𝑠 এটি সেই মানগুলির জন্য একটি মত প্রকাশের মতো হবে যেমন নংকের ডিগ্রি ডিনোমিনেটরের ডিগ্রির চেয়ে বেশি কিছু কিছু অবশিষ্ট রয়েছে যেখানে রেসিডিয়ালের ডিগ্রি ডিনোমিনেটরের চেয়ে কম থাকে সুতরাং যখন আপনি 𝑁 𝑠 𝐷 𝑠 ভাগ করে নিন এবং সরল করেন আপনি H 𝑠 এর যোগফল হিসাবে বিশেষ কিছু হিসাবে উপস্থাপন করতে পারেন বাকী অংশ দ্বারা বিভাজিত এখন আপনি যদি এই নির্দিষ্ট এক্সপ্রেশনটি দেখতে পান যেখানে ডিগ্রি রয়েছে R 𝑠 দীর্ঘ বিভাগের বাকী অংশগুলি 𝐷 𝑠 ডিগ্রির চেয়ে কম তাই যখন অনন্তের দিকে ঝুঁকবে তখন এটি স্থিতিশীল থাকবে তবে আপনি যদি এই নির্দিষ্ট বিভাগটি দেখেন তবে এই বিভাগটি 𝐻 𝑠 হতে পারে অনন্ত যখন আপনি এর মান রাখেন অসীম এর কারণে 𝐻 𝑠 অস্থির হবে সুতরাং প্রথম প্রয়োজনটি সিস্টেমের জন্য এটি স্থিতিশীল N 𝑠 ডিগ্রি 𝐷 𝑠 ডিগ্রির চেয়ে কম হওয়া উচিত সুতরাং যখন আপনি 𝐻 𝑠 এর বিপরীতমুখী নেবেন এটি স্থিতিশীলতার শর্তটি পূরণ করবে না lim 𝑓𝑖𝑛𝑖𝑡𝑒 𝑡→∞ একটি স্বতন্ত্র পরিমাণ হিসাবে অংকটি যখন অসীমের দিকে ঝোঁকে তখন 𝐻 𝑠 এর বিপরীত ল্যাপ্লেসের of 𝑠 সীমাবদ্ধ হতে দেয় না সুতরাং 𝑁 𝑠 ডিগ্রি অবশ্যই 𝐷 𝑠 ডিগ্রির চেয়ে কম হতে হবে এখন দ্বিতীয় শর্তটি হল H 𝑠 এর সমস্ত খুঁটি যা শূন্যের সমান 𝐷 𝑠 সমীকরণের সমস্ত মূল হয় ণাত্মক আসল অংশ থাকতে হবে এর অর্থ হল সমস্ত মেরু অবশ্যই বিমানের বাম অর্ধেক অংশে শুয়ে থাকতে হবে যদি আপনি বিমানের বিমানটি দেখেন তবে খুঁটিগুলি অবশ্যই বাম অর্ধায়িত থাকতে হবে ঠিক আছে সুতরাং এই দুটি শর্ত যা আমাদের সার্কিটের থেকে স্থিতিশীল হওয়ার জন্য প্রয়োজনীয় হিসাবে অনুসরণ করতে হবে এখন আমরা যেমন জানি যে আমরা এই ফর্মটিতে 𝐻 𝑠 উপস্থাপন করতে পারি তাই যদি আপনি বিপরীত ল্যাপ্লেস রূপান্তর গ্রহণ করেন ℎ𝑡 𝑘1𝑒−𝑝1𝑡 𝑘2𝑒−𝑝2𝑡 ⋯ 𝑘𝑛𝑒−𝑝𝑛𝑡 এখন আপনি যদি এই নির্দিষ্ট সমীকরণটি পর্যবেক্ষণ করেন আপনি দেখতে পাবেন যে প্রতিটি মেরুর 𝑝𝑖 এর মান অবশ্যই পজিটিভ হতে হবে যা বাম অর্ধেক সমতলে পোলকে 𝑠 −𝑝𝑖 করে দেবে তারপরে আপনি দেখতে পাবেন যে এটি যদি ইতিবাচক হয় তবে এই নির্দিষ্ট প্রকাশটি হবে 𝑒−𝑝𝑖𝑡 যা ক্ষয়িষ্ণুভাবে ক্ষয় হবে যা নিশ্চিত করে যে ℎ আবদ্ধ হয় এটি সময় t এর বৃদ্ধি সহ একটি নির্দিষ্ট মানটিতে কথোপকথন করছে অস্থির সার্কিটে এটি কখনও তার স্থিতিশীল রাষ্ট্রীয় মানের কাছে পৌঁছায় না কারণ ক্ষণস্থায়ী প্রতিক্রিয়া শূন্যে ক্ষয় হয় না P এর ইতিবাচক হওয়ার পরিবর্তে P নেতিবাচক হলে এটি তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পাচ্ছে তাহলে যা ঘটবে তা কখনই তার অবিচল অবস্থায় পৌঁছতে পারে না এটি ক্ষয়িষ্ণুভাবে কমছে না এটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে ক্ষণস্থায়ী প্রতিক্রিয়া শূন্যে ক্ষয় হবে না সুতরাং স্টেট বিশ্লেষণ অধ্যয়ন কেবল স্থিতিশীল সার্কিটগুলির জন্য প্রযোজ্য এখন আসুন আমরা কীভাবে এখন আমাদের বৈদ্যুতিক সার্কিটের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি তা যদি সার্কিটটি প্যাসিভ উপাদানগুলির সাথে তৈরি হয় যা আরএলসি থাকে এবং স্বাধীন উত্সগুলি সার্কিটের অংশ হয় এই সিস্টেমটি স্থিতিশীল হতে পারে না এটি অস্থির হতে পারে না কারণ এটি যদি হয় অস্থির তখন এটি নিয়োগ করবে যে ভোল্টেজের যোগফল শাখা অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি পাবে যখন উত্সগুলি শূন্যে সেট করা থাকে যা সার্কিটগুলিতে কার্যত ঘটে না যা আরএলসি উপাদানগুলি রাখে কারণ R উপাদানটি যা প্রতিক্রিয়া ক্ষয় করার জন্য দায়ী সুতরাং প্যাসিভ উপাদানগুলি এমন অনির্দিষ্ট প্রবৃদ্ধি তৈরি করতে পারে না তাই প্যাসিভ সার্কিটগুলি হয় স্থিতিশীল হয় বা শূন্য আসল অংশগুলির সাথে খুঁটি থাকে তাই এর অর্থ কী যে আমরা যখন উদাহরণটি দেখব তখন আমাদের এই নির্দিষ্ট কেসটি দেখা যাক যদি আপনার কোনও সিরিজ থাকে তবে আরএলসি সার্কিটটি সিরিজ আরএলসি সার্কিটের স্থানান্তর ফাংশন দেওয়া যেতে পারে কারণ এইচএস ভি hsv এর সমান হয় vs এর সমান নয় আপনি যদি অনুপাতটি সংকলন করেন সুতরাং ডিনোমিনেটর এক্সপ্রেশনটি হবে 𝐷 𝑠 𝑠2 𝑠𝑅 𝐿 1 𝐿𝐶 0 এখন এটি সিরিজ আরএলসি সার্কিটের ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যগত সমীকরণটি পেয়েছি তার সমান তাই আমরা এখন কী বলতে পারি আমরা বলতে পারি যে এই নির্দিষ্ট সার্কিটের দুটি খুঁটি এবং মান থাকবে 𝑝12 −𝛼 ± √𝛼2 𝜔0 যেখানে 𝛼 𝑅2L এবং 𝜔01LC এবং এটি আমরা ইতিমধ্যে দেখেছি 𝐿𝐶 যখন আমরা সিরিজটি আর এল সি সার্কিট নিয়ে আলোচনা করছিলাম সুতরাং এখন আপনি যদি শূন্যের চেয়ে বড় দুটি মেরুতে l l এবং c এর জন্য এই অভিব্যক্তিটি দেখতে পান তবে সর্বদা গুলি সমভূমির বাম অর্ধে থাকবে এটি সূচিত করে যে সার্কিট সর্বদা স্থিতিশীল থাকে তবে আপনি যখন দেখতে পাবেন 𝑅 0 𝛼 0 সার্কিট দোলায় পরিণত হয় যদিও আদর্শভাবে এটি সম্ভব তবে এটি ব্যবহারিকভাবে ঘটে না কারণ r কখনই শূন্য হয় না এই ক্ষেত্রে যখন আপনার 𝑅 0 𝛼 0 থাকবে এই নির্দিষ্ট শর্তটি প্যাসিভ সার্কিটগুলির প্রয়োগ করবে শূন্যের বাস্তব অংশগুলির সাথে গর্ত থাকবে তাই যখন আমাদের খুঁটিগুলি কাল্পনিক অক্ষের উপর পড়ে থাকবে তখন আপনি দেখতে পাবেন যে আসল অংশটি শূন্য এবং প্রতিক্রিয়াটি হবে দোলক হতে সুতরাং এটির সাহায্যে আমরা আমাদের আজকের অধিবেশনটি বন্ধ করতে পারি এবং আমরা পরবর্তী অধিবেশনেও এই বিশেষ দিকটি নিয়ে আমাদের আলোচনা চালিয়ে যাব আপনাকে ধন্যবাদ